সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং এটির মতো আরেকটি উদাহরণ নেবে সুতরাং আমি এর আগে বলতে চাইছি এটি ফেজোর ডায়াগ্রাম আঁকার পূর্ববর্তী উদাহরণ সুতরাং এই ক্ষেত্রে সমস্ত পাওয়ার সবকিছুর ভারসাম্য বজায় রাখে কিন্তু এটা দেওয়া হয় V1 V2 V3 এটি একটি ফেজোর কোয়ান্টিটি সুতরাং V1 আসলে এখানে r V1 ছিল 3847 r অ্যাঙ্গেল 595o সুতরাং এই ক্ষেত্রে শুধু ধরে রাখুন সুতরাং এই ক্ষেত্রে এটি r V1 তাহলে এটি r V1 একইভাবে এটি r V2 সুতরাং এটি r V3 তো V1 হল 30 আমি এখানে লিখছি 3847 অ্যাঙ্গেলটি হল 59 এটি যেভাবে আছে সেভাবে এটি করতে হবে বা ভেক্টরের জন্য করতে হবে ভেক্টর একই জিনিস অধ্যয়ন করেছে তো V1 এবং V2V2 হল এটি একটি 7692 অ্যাঙ্গেল 305o তারপর এই একটি V3 V3 এখানে ধরুন আমি এটি 142 j 1592 এর মতো লিখছি যদি এই সমস্ত জিনিস যোগ করা হয় তবে r 100 অ্যাঙ্গেল 0 o হয়ে যাবে সুতরাং তার মানে এই ম্যাগনিটিউড টি বিবেচনা করতে হবে না এই ফেজ 3847 মানে অ্যাঙ্গেল 59 3847 cosine of 595o o j 3847 sine 595 o একইভাবে এটির জন্য এবং এটি ইতিমধ্যে এটি আসল এবং সাংখ্যিক এটি এখানে লেখা হয়েছে তাই আমি লিখেছি এটি বোধগম্য সুতরাং পরবর্তী উদাহরণ আমরা এটি গ্রহণ করব এটি একটি খুব আকর্ষণীয় উদাহরণ দেখুন এই একটি উদাহরণ অনেক সাহায্য করবে উদাহরণস্বরূপ এটি একটি সাধারণ সিরিজ সার্কিট কারেন্ট ম্যাগনিটিউড এটি I r 35 অ্যাম্পিয়ার মাধ্যমে প্রবাহিত দেওয়া হয় সুতরাং এটি জানে যে এটি ইনস্টানটানেওয়াস পোলারিটি বলা হয় এটি এটি এবং এই কারেন্টটি এই সার্কিট সিরিজ R এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি প্রয়োগ করা হয় ভোল্টেজ V দ্বারা সুতরাং R জুড়ে ভোল্টেজ দেওয়া হয় r 25 ভোল্ট এই ম্যাগনিটিউড বলে এটি 25 ভোল্ট অ্যাঙ্গেল জানা যায় না এবং এই জিনিস জুড়ে ধরুন এটি একটি ইনডাক্টর যার রেজিস্টেন্স ও ছোট r এবং ইনডাক্টেন্স হল L সুতরাং এটি জুড়ে ধরুন ভোল্টেজ 40 ভোল্ট এটি ম্যাগনিটিউড এবং এটি একটি ক্যাপাসিটার যা জুড়ে ভোল্টেজটি V3 বলা হয় সুতরাং V3 এটি 45 ভোল্ট দেওয়া তো এটি 45 ভোল্ট এটি ম্যাগনিটিউড এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটি ভোল্টেজ বলে V4 এটি 50 ভোল্ট দেওয়া হয় সুতরাং দেখুন যদি DC সার্কিটের মতো এইভাবে যোগ না হয় যদি 40 25 পান তবে এটি 65 এটি সঠিক নয় কারণ ফেজ অ্যাঙ্গেলটি বিবেচনা করতে হবে তবে আমরা জানি না কেবল ম্যাগনিটিউড গুলি জানা আছে ম্যাগনিটিউড জানা যায় যে কারণে এখান থেকে এখানে এটি 50 ভোল্ট তার মানে এর কিছু ফেজ অ্যাঙ্গেল আছে যা আমরা দেখব আর ক্যাপাসিটার জুড়ে এই ভোল্টেজ 45 ভোল্ট সুতরাং এগুলি সমস্ত ম্যাগনিটিউড নির্ধারণ করতে হবে এই R এই R তারপর ছোট r তারপর L তারপর সেই সরবরাহ ভোল্টেজের ফ্রিকোয়েন্সি এই f এবং ভোল্টেজ V যা সরবরাহ ভোল্টেজ V এই জিনিসগুলি আমাদের নির্ধারণ করতে হবে এবং এটি কারেন্টের একটি কারেন্ট ম্যাগনিটিউড যা দেওয়া হয় I 35 অ্যাম্পিয়ার সুতরাং এখন যখন আমরা এই সমস্যার সমাধান করব আমরা ধরে নিচ্ছি যে r V1 25 ভোল্ট V2 40 ভোল্ট V3 45 ভোল্ট বলেছিলাম এবং এই ভোল্টেজ 50 ধরে নিয়েছে V4 50 ভোল্ট ধরুন V4 এগুলি সমস্ত ম্যাগনিটিউড V4 50 ভোল্ট ধরুন সুতরাং এখন সাধারণভাবে কারেন্ট I উদাহরণস্বরূপ x e এর উপর V3 ধরুন সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক উদাহরণস্বরূপ এই সার্কিটে আমাদের ইনটিউশন গঠন করতে হবে এই প্রবাহিত কারেন্ট খুঁজে বের করার জন্যে এই কারেন্ট প্রবাহিত হচ্ছে সার্কিট I এর দ্বারা এই ভোল্টেজ ম্যাগনিটিউড 55 r ভোল্ট জানা যায় যে এটি r V3 এবং ক্যাপাসিটার হল 50 মাইক্রোফ্যারাড সুতরাং এটি কে কারেন্ট ম্যাগনিটিউড বলা হয় এবং এটি যদি রিয়্যাক্টেন্স হয় এটি x c হবে তবে V দ্বারা x c r I অর্থাৎ r 35 অ্যাম্পিয়ার এগুলি ও ম্যাগনিটিউডর এটিও ম্যাগনিটিউড তবে x c সমান 1 এর উপর ω c তার মানে যদি ω ω c এর উপর x c 1 লাগান তবে এটিV ω c I 35 ভোল্টেজ হবে এটি আসলে V3 যা আমরা নিয়েছি সুতরাং এটি V3 সুতরাং V c জানা যায় V3 পরিচিত ω 2 πpi f যা থেকে f পাওয়া যাবে সুতরাং এই উপায়ে f এর মূল্য কী তা খুঁজে বের করতে পারবো তো আপনি যদি এটি দেখুন সুতরাং V3 হল x এর উপর তো x ω c এর উপর 1 সুতরাং যে থেকে আমরা f 2475 কিলোহার্টজ পাবো একইভাবে r V1 ক্যাপিটাল R এর রেজিস্টেন্স জুড়ে ভোল্টেজ 25 ভোল্ট তো এটি 25 ভোল্ট এবং I 25 ভোল্ট ম্যাগনিটিউড 35 অ্যাম্পিয়ার তাই ক্যাপিটাল R 0714 Ω তো আমরা মূলধন পেয়েছি R আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি যে 2475 কিলোহার্টজ এখন পরবর্তী এই ডায়াগ্রাম থেকে এখন প্রশ্ন হল যদি এটি এই মত দেওয়া হয় সার্কিট এই যে V1 যে রেজিস্ট করে ক্যাপিটাল R জুড়ে ভোল্টেজ 25 ভোল্ট এটা আমার V1 এবং V2 V2 40 ভোল্ট দেওয়া হয় এখন সার্কিট টি এরকম ছিল এটি আমার ক্যাপিটাল R এটি আমার ছোট r তারপর ইন্ডাক্ট্যান্স L এবং তারপরে আমার ক্যাপাসিটেন্স হল ছোট r এবং L এখন ভোল্টেজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আছে এটি দেওয়া হয় r 50 ভোল্ট এটি r 50 ভোল্ট অর্থাৎ r V4 এটি 50 ভোল্ট দেওয়া হয় সুতরাং এই একটি R জুড়ে ভোল্টেজ দেওয়া হয় এটি 25 ভোল্ট এটি জুড়ে V1 এছাড়াও এটা দেওয়া হয় যে ইনডাক্টর 40 ভোল্ট কিন্তু তাদের ফেজোর কোয়ান্টিটি মানে কিছু অ্যাঙ্গেল থাকতে হবে সুতরাং এই ক্ষেত্রে V1 হল 20 বা আমরা যাকে বলি V1 ভোল্টেজ ড্রপ R জুড়ে যা r 25 ভোল্ট দেওয়া হয় সুতরাং এটি পরিষ্কার করা যাক সুতরাং এটি একটি রেফারেন্স হিসাবে নেওয়া হয় 25 ভোল্ট এবং V2 এটি r V1 এবং r V2 হল এটি যেটা r 40 ভোল্ট এটি r V1 এবং এটি r V2 এবং এই ভোল্টেজ V4 V এবং এই অ্যাঙ্গেল theta তৈরি করছে কারণ এই ভোল্টেজ ম্যাগনিটিউডস দেওয়া হয় সুতরাং সেই ক্ষেত্রে কী হবে তা হল কীভাবে আমাদের প্রথম রয়েছে আমাদের জানতে হবে সমস্ত ম্যাগনিটিউডগুলি সুতরাং ট্রায়াঙ্গল এর জন্য কোসাইন ল অ্যাঙ্গেলটি আমাদের খুঁজে বের করতে হবে সুতরাং সাধারণত জানুন যে উদাহরণস্বরূপ ধরুন এখানে I নিজেই এটি তৈরি করতে সাহায্য করে সুতরাং আমি কেবল সেই সূত্র টি ব্যবহার করতে পারি আমরা এই সূত্রটি লিখেছি সুতরাং আসলে আমরা এটি এভাবেই করব যে cosine r ট্রায়াঙ্গল যা 11 শ্রেণীর গণিতে রয়েছে তার ট্রিগোনোমেট্রি রয়েছে সুতরাং এটি 40 স্কয়ার 50 স্কোয়ার 25 স্কোয়ার 25 থেকে 25 cos theta লিখতে পারেন সুতরাং এখান থেকে আমি এটি cos theta r পাব সুতরাং এটি থেকে cos theta 061 পাবেন এবং এই সাইডটির অর্থ r হরাইজন্টাল দিকটি হবে 50 cos r 50 cos r 524 এটি এখান থেকে এখানে এটি r 50 cos 524o কারণ theta হবে r 524o সুতরাং এর অর্থ আপনি যদি 50 cos 524 o নেন এটি আসলে হয়ে যাবে প্রায় 305 ধরুন তার মানে এই 25 ভোল্টেজ ড্রপ ছিল ক্যাপিটাল R জুড়ে তারপর r 305 এই 25 25 55 সুতরাং এটি r 55 এটি ভোল্টেজ ড্রপ ছোট r জুড়ে সুতরাং ছোট r জুড়ে ভোল্টেজ ড্রপ 55 তার মানে আমি ছোট r 55 I 35 অ্যাম্পিয়ার দেওয়া হয় তো ছোট r 55 দ্বারা r 35 Ω গণনা পরে দেওয়া হয়েছে এবং এই ভার্টিকাল টি 50 sine 524o সুতরাং এটি 39 061 সুতরাং এটি থেকে theta 525o পাওয়া যাচ্ছে এবং এটি আমি বলেছিলাম যে এটি r জুড়ে 305 ভোল্টেজ ড্রপ হবে 55 ভোল্টেজ হবে এবং ভোল্টেজ ড্রপ L জুড়ে এখানে এটি ভোল্টেজ এই r ভোল্টেজ ড্রপ টি L জুড়ে 3961o হবে কারণ এটি যদি এই জিনিসটি হয় তবে এটি r j L ω এটি সেই r ইনডাক্টরের ইম্পিডেন্স সুতরাং এটি একটি ছোট r এবং এর জন্য ভার্টিকাল প্রজেকশন হল 396 সুতরাং এটি ইনডাক্টর জুড়ে ভোল্টেজ ড্রপ যা r V L 3961 ভোল্ট সুতরাং এখানে আমি লিখছি L জুড়ে ভোল্টেজ ড্রপ 3961 ভোল্ট তো Ir আমি 55 বলেছিলাম সুতরাং r 0157 Ω একইভাবে I X L এগুলি সমস্ত ম্যাগনিটিউড 3961 X L হল r L ω সুতরাং L 2 pi এবং ω আসলে আমরা পেয়েছি যে r 2 pi r a ω2 pi f এই একটি এখানে এখানে X L L ω এটি L 2 pi f সুতরাং f আমরা পেয়েছি 2475 কিলোহার্টজ 2475 গুণ 1000 সুতরাং এই কারণেই এটি দ্বারা বহুগুণিত হয় এটি হার্টজে রূপান্তরিত হয় এটি কিলোহার্টজ ছিল সুতরাং একাধিক এবং এটি 2 pi এবং এটি L 396 যদি গণনা করা হয় এই L 0073 মিলি হেনরি হয়ে যাবে সুতরাং এইভাবে এটি করা হয়েছে সুতরাং V1 25 ভোল্ট V2 40 ভোল্ট এবং V4 50 ভোল্ট এবং V3 r 45 ভোল্ট সুতরাং ফেজোর জিনিস থেকে আমরা লিখতে পারি যে V আসলে V4 কারণ এখান থেকে এখানে এটি V4 ডায়াগ্রাম V3 দেখুন মানে আমি যদি ডায়াগ্রামে আসি তাহলে এটা পরিষ্কার করা যাক আমি যদি সার্কিট ডায়াগ্রামে আসি তবে এটি একটি ফেজোর কোয়ান্টিটি যা আমরা একই কাজ করি আমি যদি ফেজোর ডায়াগ্রামে আসি তবে এটি আমার V3 ছিল এবং এটি ছিল আমার V4 সুতরাং আমার V4 I V V4 V3 এটির উপরে প্রতিবার আমি অ্যারো রাখছি না এটা বোধগম্য সুতরাং VV4 V3 যে V সুতরাং ফেজোর আকারে যদি এটি তৈরি করুন এটি এমন কিছু হবে সুতরাং এটি r V এই V4 এটি r V4 এবং এই মোট এখান থেকে এখানে এখান থেকে এখানে V4 তারপর এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ এখান থেকে এখানে এটি r V r V1V2 V3 ক্যাপসিটার জুড়ে ভোল্টেজ V3 হল V3 Vc এবং এটি আসলে 45 ভোল্ট তো ট্রায়াঙ্গল ডায়াগ্রামের 5th পর্যায়ে আমরা দেখেছি এটি ছিল 3961 তার মানে এখান থেকে এখানে এই অংশটি 45 3961 হবে কারণ VV4 r V3 যেভাবে এটি তৈরি করে তা r V3 এটি r V3 এই ভাবে এটি নিতে হবে এটি খুব আকর্ষণীয় সমস্যা তো তাহলে যদি পার্থক্যটি নেওয়া হয় তবে এই অংশটি 45 3961 হবে এর মানে এই আমাদের কারেন্ট রিপল I এই b হল 25 ভোল্ট 55 দ্বারা I জুড়ে ভোল্টেজ ড্রপ সুতরাং মূলত আমরা এটি গ্রহণ করেছি ধরুন 35 অ্যাঙ্গেল 0 o এটা আমার রেফারেন্স পয়েন্ট সুতরাং এখানে ভোল্টেজ ল্যাগ করছে এটি ল্যাগিং ভোল্টেজ ল্যাগ করছে কারণ ভোল্টেজ ফেজোর এখানে আসছে সুতরাং এখন আমাদের গণনা করতে হবে যে এই অ্যাঙ্গেল কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেলটি আলফা এই অ্যাঙ্গেলটি এখানে আলফা দেওয়া হয়েছে সুতরাং tan আলফা হবে সুতরাং tan আলফা হবে এটি আমার উচ্চতা 539 25 55 দ্বারা বিভক্ত এটি 3550 আলফা tan ইনভার্স হবে তো এটি আমরা গণনা করেছি সুতরাং ক্যাপাসিটার জুড়ে ভোল্টেজের কারণে এখানে V3 আঁকা হয় তো এটি এখানে আঁকা হয়েছে যার মানে এটি ভার্টিকাল সুতরাং তার মানে V এবং ম্যাগনিটিউড এখানে থাকবে এবং ভোল্টেজের এই ম্যাগনিটিউডর ভোল্টেজ হবে হবে এটি একটি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল সুতরাং এটি r রুট ওভার হবে 539 স্কোয়ারএবং এই লেংথ 25 55 তাই 305 স্কোয়ারভোল্ট যাই আসুক না কেন সুতরাং এই কারণেই এই গণনাগুলি করা হয়েছে এটি প্রায় 31 ভোল্ট আলফা আমি বলেছিলাম এটি 305 10 o এর উপর 539 tan ইনভার্স হবে এবং পাওয়ার ফ্যাক্টর হবে cos 10 o 09848 এবং ভোল্টেজ জুড়ে যা হয় এটি কে এটি কে দুটি রেজিস্টেন্স বলা হয় এটি ক্যাপিটাল R এবং এটি ছোট r সুতরাং মোট যুক্ত এবং কারেন্ট হল I সুতরাং I স্কোয়ার r এটি 10669 কিলোওয়াট আসে একইভাবে যদি P PVI cos আলফা তৈরি করেন তাহলে 31 35 09848 কারণ পাওয়ার ফ্যাক্টর 09 সুতরাং এটি 10669 কিলোওয়াট সুতরাং এটি আমার উত্তর সুতরাং এটি ম্যাচ করতে হবে I স্কোয়ার r অবশ্যই হতে হবে V I cos theta এটি মেলাতে হবে এখন পরবর্তী আরেকটি উদাহরণ নেব এই উদাহরণটি হল যখনই কোনও কিছুর উল্লেখ করা হয় না তখন আমার কাছে 231 টি থাকে তার মানে 231 ভোল্ট মানে এটি rms মান এবং সব সময় আমরা ধরে নিই যে এটি অ্যাঙ্গেল যতক্ষণ না নির্দিষ্ট করা হয় এটি কে 231 অ্যাঙ্গেল 0o ধরুন এবং আরেকটি জিনিস হল লোডকে 08 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং দেওয়া হয় যখন এটি বলেছিল যে ল্যাগ করছে তার মানে কারেন্ট আসলে ভোল্টেজ থেকে ল্যাগ করে যখনই সেই পাওয়ার ফ্যাক্টর যে 08 ল্যাগ করে মানে কারেন্ট ভোল্টেজ থেকে ল্যাগ করে সুতরাং কারেন্ট ল্যাগ করছে এবং এটা দেওয়া হয় যে আমরা যাকে বলি লোড 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার তা হল 10000 ভোল্ট অ্যাম্পিয়ার এবং এটি লোড এখন আমাদের যা করতে হবে তা হল যে মনে করুন আমরা পাওয়ার ফ্যাক্টরটি উন্নত করতে চাই 095 দিয়ে এটি 08 ছিল তবে এখন আমরা সেই পাওয়ার ফ্যাক্টরটি 09 এ পরিবর্তন করতে চাই যার জন্য আমরা একটি শান্ট ক্যাপাসিটার সংযুক্ত করেছি সুতরাং আমাদের খুঁজে বের করতে হবে I কী IC বা C মান কী এবং ক্যাপাসিটার সংযোগ করার পরে লোড কারেন্ট কী তার মানে এই সমস্যাটি সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং দেখুন C এর মান কি যা সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর হল লোড শান্ট ক্যাপাসিটার 095 ল্যাগিং এবং ক্যাপাসিটার ইনস্টল করার আগে এবং পরে কারেন্ট আঁকা হয় যখন আমরা ক্যাপাসিটার ইনস্টল করার আগে থাকি এই সার্কিটটি এখানে থাকা উচিত নয় এটি সেই সময় থাকা উচিত নয় I হবে IL এটি সেখানে নেই এটি সংযুক্ত নয় এটি সহজ সার্কিট সুতরাং ধরুন এটি সরানো হয়েছে সুতরাং কারেন্ট এইভাবে প্রবাহিত হবে এটি সরানো হয়েছে এবং এই ভোল্টেজ সোর্স টি এখানে রয়েছে সুতরাং সেই সময় I IL সুতরাং সেই সময় আমাদের খুঁজে বের করতে হবে কারেন্ট কী এবং এটি রাখার পরে আমরা চাই কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর 095 হওয়া উচিত ল্যাগিং তার মানে আমাদের এর কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর খুঁজে বের করতে হবে তারপর যার জন্য C এবং IC ইত্যাদির মান কী হবে আমাদের সব কিছু গণনা করতে হবে তো সেই কারণে যখন ক্যাপাসিটার ইনস্টল করার আগে কারেন্টটি ইতিমধ্যে লোড দ্বারা আঁকা হয় যা আমি সেই সময় বলেছিলাম ক্যাপাসিটারটি সরানোর জন্য নেই তো IL ভোল্টেজ দ্বারা লোডের অ্যাপারেন্ট পাওয়ার বলা হবে তো 10 KVA মানে 10000 ভোল্ট অ্যাম্পিয়ার 231 ভোল্ট দ্বারা বিভক্ত সরবরাহ ভোল্টেজ দেওয়া হয় এটি 4329 r যাকে অ্যাম্পিয়ারি বলা হয় সুতরাং এটি 4329 অ্যাম্পিয়ার এখন এর পাওয়ার ফ্যাক্টর 08 দ্বারা ল্যাগ করছে সুতরাং পাওয়ার ফ্যাক্টর হল r এটিকে 369 ধরা হয় তার মানে কারেন্ট আসলে 4329 অ্যাঙ্গেল 369o ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কারেন্ট ল্যাগ করছে এখন এটি কারেন্ট 4329 অ্যাঙ্গেল 369 9o এখন আমরা যখনই এই সমস্যার সমাধান করি তখন আমরা একটি ক্যাপাসিটার সংযুক্ত করি প্রথমে নোটবুকে সার্কিট আঁকুন তারপর সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর তৈরি করতে এই ভিডিও লেকচারটি শুনুন এখন আমাদের এটিকে 095 ল্যাগিং করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে যা ঘটবে তা হল cos delta এখন একটি নতুন পাওয়ার ফ্যাক্টর পেয়েছে cos delta 095 ধরুন সুতরাং delta 182o দিয়ে ল্যাগ করছে এখন যেহেতু একটি বিশুদ্ধ ক্যাপাসিটার 90o এ একটি লিডিং কারেন্ট আঁকে V এবং IC পারপেন্ডিকুলার নিয়ে এই সিম্বল V এর পারপেন্ডিকুলার এবং r V 90o দ্বারা লিড করছে সুতরাং যদি দেখুন যে এটি ইনিশিয়ালি কারেন্ট ছিল ভোল্টেজ V231 অ্যাঙ্গেল 0o তো আমরা এই IL নিয়েছি এবং এটি কারেন্টের r 4329 এই অ্যাঙ্গেল টি 36 বা কারেন্ট ল্যাগ করছে এটি 369o এখন ক্যাপাসিটার লাগানোর পরে ক্যাপাসিটারটি আসলে ক্যাপাসিটিভ কারেন্ট 90o দ্বারা ভোল্টেজে পৌঁছে যাবে তো এটি IC তো একই জিনিস আমাদের কাছে আছে এটি একটি ফেজোর আমরা ভেক্টর যেভাবে করি একই ভাবে IC করছি এখানে এটি পড়ে সুতরাং IC যার জন্য এই অংশটি delta এটি দেওয়া হয় এটি আসলে একটি পাওয়ার ফ্যাক্টর 095 হওয়া উচিত সুতরাং আমরা চারটি নতুন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পেয়েছি 182o আমরা পাওয়ার ফ্যাক্টর 295 উন্নত করতে চাই সুতরাং এই উচ্চ এটি q এবং ধরুন এটি y সুতরাং যা থেকে আমার IL 43 পয়েন্ট r 29 o আসছে এখন যদি দেখুন যে x সমান আসুন এটি পরিষ্কার করা যাক সুতরাং x এই আমার x এটি আমার x xr IL r cos 369 o এটি আমার x তাই হরাইজন্টাল প্রজেকশন সুতরাং এটি 34 পয়েন্ট বা 63 এখন y এটা আমার y এবং এটা আমার delta সুতরাং tan delta y দ্বারা x অতএব y x tan delta সুতরাং x আমরা 3463 এবং tan delta পেয়েছি delta হল 182o কারণ পাওয়ার ফ্যাক্টর আমরা 095 ল্যাগিং চাই সুতরাং এটি 182o সুতরাংtheta যাকে theta বলি r 30 r বলা হয় tan 182o সুতরাং তার মানে y1139 তার মানে এই উচ্চতা y1139 সুতরাং তার মানে r IC কারেন্টের ম্যাগনিটিউড হবে এই IC হবে 4329 r 11 পয়েন্ট যা কিছু আসে 1139 এটি হবে r ক্যাপাসিটিভ কারেন্ট মেনিটিউড 4329 1139 সুতরাং এটি আমার IC এটি রেডিয়াল দ্বারা একইভাবে দেখানো হয় তার মানে q ভার্টিকাল প্রজেকশন IL sine theta সুতরাং এটি আমার q সুতরাং এটি আসলে আসছে এই জিনিসটি কতটা 43 29 সাইন 369 o সুতরাং আমার q আসলে আসছে r 26 সুতরাং এই উচ্চতা হল আমার 26 সুতরাং সেই ক্ষেত্রে আমরা যাকে বলি তা আমরা পেয়েছি হল y y 1139 এবং IL এটি আসলে IL ভার্টিকাল এটি 4329 নয় যে এটি আমার q এটি q y হবে এটি আমার IC এই এটি q y IC নয় সুতরাং IC q হল 26 এবং yআমরা পেয়েছি r 1139 যা আসে এটি আমার ক্যাপাসিটার কারেন্ট I আমি এটি মিস করেছি আমি ভেবেছিলাম এই ভার্টিকাল লাইনটি আমার I L এটি 4329 সুতরাং এটি q y হবে সুতরাং 26 11 পয়েন্ট 39 সুতরাং এটি যদি তা হয় এটি r সরবরাহ কারেন্ট হবে I এখন রুট ওভার x স্কোয়ার y স্কোয়ারের হবে সুতরাং 3463 স্কোয়ার 1139 স্কোয়ার এটি এখন 3646 অ্যাম্পিয়ার এবং এখন IC আসলে q y সেখানে ভুল করে আমি লুপ কারেন্ট নিয়েছি সুতরাং এটি সেখানে লিখেছে তাই এটি আসলে কী r q y সুতরাং এটি 1461 অ্যাম্পিয়ার আসছে সুতরাং IC r ω C V সুতরাং একইভাবে v ω জানুন সুতরাং জানুন I C কে কি বলে সুতরাং আমি C এর মান খুঁজে বের করতে পারি সুতরাং এই একটি IC আসছে যা হল I C 1461 ω 2 pi এটি 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এবং ভোল্টেজ 231 হয় সুতরাং C 201 মাইক্রো ফ্যারাড এটির উত্তর সুতরাং একইভাবে আরেকটি জিনিস দেওয়া হয় যে একটি প্যারালাল সার্কিট 100 ভোল্ট মানে 100 অ্যাঙ্গেল 0 নিন 100 অ্যাঙ্গেল 0 এবং এটি 6 r j 8 এবং এটি আর 4 j j 3 সুতরাং আমাকে খুঁজে বের করতে হয় I 1 I 2 সুতরাং এই ক্ষেত্রে সহজভাবে b 100 অ্যাঙ্গেল 0 একটি প্যারালাল সার্কিট 100 এর উপর 6 j 8 সেটা পাব 10 অ্যাঙ্গেল 532o অ্যাম্পিয়ার I 2 100 অ্যাঙ্গেল 0 দ্বারা 4 পাব j 3 16 j 12 20 অ্যাঙ্গেল 36 পয়েন্ট আর 8o অ্যাম্পিয়ার পাবেন এবং I যেভাবে KCL প্রয়োগ করে I 1 I 2 এটি 2235 অ্যাঙ্গেল 103o হবে এটি I কিন্তু সহজ গণনা তৈরি করার আরেকটি উপায় হল Y j এর উপর 1 অর্থাৎ অ্যাডমিটেন্স z এর উপর 1 হবে অতএব Y 1 r 1 z এর উপর যা আসছে 006 z 008 সুতরাং একইভাবে Y 2 j এর উপর 1 রাখুন এখানে কেবল নিউমারেটর এবং ডেনোমিনেটারের জন্য তৈরি করুন 6 j 8 গুণ করুন সুতরাং এটি 6 স্কোয়ার 8 স্কোয়ার হবে একইভাবে এখানেও নিউমারেটর 4 j 3 দ্বারা বিভক্তি আর গুণিত হয় সুতরাং আমি 016 j পাব এই অ্যাডমিটেন্স ইউনিট টি আরও বেশি আছে তাই ইউনিট টি আরও বেশি সুতরাং একইভাবে এর অর্থ Y 1 এখান থেকে আসছে Y 100 6 008 এর জন্য j 0 g 1তারপর 006 b 1008 একইভাবে Y 2016 j 012g 2 j b 2 g 2 হল 016 এবং b 2 012 অতএব r প্যারালাল রেজিস্টেন্স ইম্পেডেন্সার মতো আমারও একই জিনিস আছে তা হল 1 আপঅন r 1 আপঅন r 1 1 আপঅন r 2 সুতরাং এখানে 1 আপঅন j i t 1 আপঅন z 1 1 আপঅন z 2 তৈরি করুন 1 আপঅন z হল Y তো YY 1 Y 2 সুতরাং প্যারালাল সার্কিটের জন্য অ্যাডমিটেন্সকে সিরিজে রেজিস্টেন্স যোগ করার উপায় যুক্ত করতে হবে তো আপনি যদি এটি যোগ করেন তবে এটি Yg j b হয়ে যাবে এইভাবে g কে বলা হয় কন্ডাক্টন্স আর b কে সাসেপ্টেন্স বলা হয় সুতরাং gg 1 g 2 সুতরাং g 2 তো এটি 022 হবে এবং b হবে b 1 b 2 এটি হবে pi 004 সুতরাং Yg jb সুতরাং এটি 022 j 004 হবে এখন IV দ্বারা Z কিন্তু 1 দ্বারা ZI তাই এটি YV হবে তো b হল 100 অ্যাঙ্গেল 0 এবং এটি r Y যদি গুণ করা হয় I হয়ে উঠবে 2235 অ্যাঙ্গেল 103o অ্যাম্পিয়ার আগের মতো একই একইভাবে I 1V r Y 1 সুতরাং এটি r 10 অ্যাঙ্গেল 532o অ্যাম্পিয়ার হয়ে যাবে আগের মতো এবং I 2100 অ্যাঙ্গেল 0 গুণ r যা হল r Y 2 তো এটি হতে পারে সুতরাং এটি 20 অ্যাঙ্গেল 368o অ্যাম্পিয়ার হয়ে উঠবে উভয় ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স উভয়ই একসাথে নেওয়া হয় এবং একই উত্তর পাওয়া যায় সুতরাং অ্যাডমিটেন্স সহজ হবে কারণ গণনা সহজেই পোলার থেকে রেসিট্যাঙ্গুলার রেসিট্যাঙ্গুলার থেকে পোলারে রূপান্তর করতে পারে এবং এটি ফেজোর ডায়াগ্রাম V একটি রেফারেন্স হিসাবে নেওয়া হয় এবং r I 1 10 অ্যাম্পিয়ার V 532o থেকে ল্যাগ করছে I 20 অ্যাম্পিয়ার 368o দ্বারা লিড করে এবং ফলস্বরূপ কারেন্ট I b থেকে লিড করে 103o দ্বারা সুতরাং ভোল্টেজ এবং কারেন্ট I এর মধ্যে অ্যাঙ্গেল 103o বলা হয় তাই এটি আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সুতরাং পাওয়ার ফ্যাক্টর cosine 103os সুতরাং 09838 এবং ইনপুট পাওয়ার VI cos theta এটি 2198793 ওয়াট সুতরাং একইভাবে যদি P 1I 1 স্কোয়ার গুণ R 1 তৈরি করুন যা শাকা 1 এর জন্য কারেন্ট 10 স্কোয়ার গুণ 6 এর ম্যাগনিটিউড এটি 600 ওয়াট শাখা 2 এর জন্য যদি আমি 2 স্কোয়ার গুণ R 2 তৈরি করি এটি 20 স্কোয়ার গুণ 4 1600 ওয়াট এখানে মোট 2200 ওয়াট আছে এটি 2198793 এ আসছে কারণ এই দশমিক জায়গাটি ছেঁটে ফেলা হয় যদি আপনি তিনটি দশমিক স্থান পর্যন্ত নেন বা এখানে পাঁচটি দশমিক স্থান গ্রহণ করেন আপনি 2200 ওয়াট পাবেন উদাহরণস্বরূপ পাওয়ার ফ্যাক্টর আমি পঞ্চম দশমিক স্থান নিয়েছি সুতরাং সেই ক্ষেত্রে এটি 219996 আসছে যা হয় 2200 ওয়াট এবং এখানে চারটি দশমিক স্থান গ্রহণ করেছে যে কারণে এটি 198793 দেখাচ্ছে কিন্তু এটি কেবল মেলে সুতরাং এখানে এটি মিলছে